এখন আমরা ম্যাগনেটিক সার্কিট শুরু করবো প্রথম কথা হল যে ম্যাগনেটিক সার্কিট আমরা দেখবো যে বিষয়গুলো খুবই সহজ শুধুমাত্র একটি বা দুটি জিনিস বুঝতে হবে এবং পরবর্তীতে জিনিসগুলি সহজ হবে বিশেষ করে কাপলিং সহ ম্যাগনেটিক সার্কিটে তাই কাপলিং সুতরাং এটা বুঝতে হবে যে এবং দেখবো যে জিনিসগুলো খুবই সহজ হবে সুতরাং এটি শুধুমাত্র একটি ম্যাগনেটিক সার্কিট একটি ম্যাগনেট এর চারপাশের এরিয়া কে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড সেটা জানেন এবং এই এরিয়াতেই যাকে বলে ম্যাগনেটিক ফোর্স এর প্রভাব তৈরী হয় এবং ম্যাগনেটিকে ডিটেক্ট করা যায় তাহলে এটি এখন এবং আরেকটি জিনিস হল ইলেক্ট্রোম্যাগনেটিক সিস্টেম আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সমস্ত রোটেটিং ইলেকট্রিক মেশিনগুলি ইলেক্ট্রোমেকানিক্যাল ডিভাইসের পাশাপাশি স্ট্যাটিক ডিভাইসগুলি যেমন ট্রান্সফরমার এগুলির জন্য ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম একটি অপরিহার্য উপাদান সুতরাং আমাদের ম্যাগনেটিক ফিল্ডটি আসলে একটি কাপ্লিং মিডিয়াম যেটা বৈদ্যুতিক এবং যান্ত্রিক সিস্টেমের মধ্যে উভয় দিকে এনার্জির আদান প্রদানের অনুমতি দেয় তাই এটিকে বলা হয় এটি আসলে একটি ম্যাগনেটিক ফিল্ড সুতরাং পরেরটি হল ইলেকট্রিক কারেন্টের ম্যাগনেটিক এফেক্ট এখন ধরুন এখানে এখন H হলো আসলে ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটি বা ম্যাগনেটিক ফোর্স এবং প্রথমে আমি আপনাকে বলি যে এটি একটি কন্ডাক্টার এটি একটি কন্ডাক্টার সার্কুলার কন্ডাক্টার আর ফ্লাক্স মানে শুধু এটা বোঝার চেষ্টা করুন যে এই ফ্লাক্স লাইন এবং এই জিনিসটা এই ফ্লাক্স লাইন মানে একটি কাগজ নিন এবং কারেন্ট প্রবেশ করছে এই সমতলে নাকি কাগজে সুতরাং এটি যদি এই কারেন্টের ডিরেকশন হয় যদি আমার থাম্ব কারেন্টের ডিরেকশন হয় তাহলে ফ্লাক্স লাইন হবে এই কার্লিং আঙুলের কার্লিংটি সুতরাং এটা হল কারেন্টের ডিরেকশন এই প্রবাহের মানে হল যে কারেন্ট প্রবেশ করছে কাগজে মানে হলো সমতলে এবং এটি হলো ফ্লাক্স এর ডিরেকশন সুতরাং যদি আমি বলি যে এই কারেন্ট প্রবেশ করছে প্লেনে বা কাগজের নোটবুকে তাহলে এটি হল ফ্লাক্স এর ডিরেকশন যেটা ক্লকওয়াইজ ডিরেকশন এবং এই কারণেই এটি হলো ফ্লাক্স লাইন এই কারণেই এটি ফ্লাক্স লাইন এটি ক্লকওয়াইজ ডিরেকশন এবং এটি আসলে হ্যান্ড রুল সুতরাং আমাকে কেবল একটি বা দুটি জিনিস বুঝতে হবে এবং এটি এখান থেকে এখানে পর্যন্ত কিছু ডিসটেন্স নেওয়া হয় এটিকে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন বলে সুতরাং H আসলে ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটি বা কখনও কখনও ম্যাগ্নেটাইজিং ফোর্স বলে এবং এটিকে কি বলে এটি একটি r পরে এই r এ আসব এটি হলো রেডিয়াস সুতরাং এই ক্ষেত্রে আমাকে এটা ক্লিয়ার করে দিচ্ছি সুতরাং তাহলে H আসলে এটি ইউনিফর্ম এই ম্যাগনেটিক ফিল্ডটি কন্ডাক্টরের চারপাশে ইউনিফর্ম তাই এটি মূলত এই পয়েন্টে ট্যানজেনশিয়াল এবং এটি কনস্ট্যান্ট থাকে সুতরাং এটি সেই কারেন্ট এর চারপাশের ফ্লাক্স তাহলে একটা লম্বা সোজা কন্ডাক্টর যেটা কারেন্ট বহন করছে সেটাকে আমি যা বলেছি সেটা এখানে লেখা আছে প্লেন কারেন্টটি আশেপাশের স্পেসে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে ফ্লাক্সের একটি লাইন হল কারেন্ট এর চারপাশে একটি ক্লোজড পাথ এবং ম্যাগনেটিক ফোর্সটি তার সাথে ট্যানজেনশিয়াল সেটি হলো এই লাইন সম্পর্কিত এটি H এটি একটি H H হল ম্যাগনেটিক ইনটেনসিটি বা ম্যাগনেটাইজিং ফোর্স তাই ফ্লাক্সের ডিরেকশনটি আমি বলেছিলাম হ্যান্ড রুল আমি আপনাকে ব্যাখ্যা করব আমি যা বলেছি সেটা দেখুন একই জিনিস সবকিছুই এখানে আছে সুতরাং এখন H যেটাকে কসেটিভ কারেন্ট বলা হয় আমরা এটায় পরে আসবে যে কসেটিভ কারেন্ট কাকে বলে ফ্লাক্স লাইনের প্রতিটা ইউনিট কারেন্টকে ঘিরে আছে এখন এই ক্ষেত্রে সিনট্রির কারণে প্রতিটি ফ্লাক্স রেখা বরাবর H ইউনিফরম সুতরাং এটি আসলে যদি দেখেন যে এই ফ্লাক্স লাইনকে বলা হয় কন্সেন্ত্রিক এবং ইউনিফর্ম সুতরাং প্রতিটি ফ্লাক্স এ H আসলে ট্যানজেনশিয়াল এবং ইউনিফর্ম সুতরাং এটিকে বলা হয় এই ক্ষেত্রে সিমেট্রির কারণে প্রতিটি ফ্লাক্স লাইন বরাবর H ইউনিফর্ম যেহেতু একটি ফ্লাক্স লাইন বরাবর H হলো ট্যানজেনশিয়াল r রেডিয়াস এর কোন ফ্লাক্স লাইনের জন্য তাহলে H I 2 π r অ্যাম্পিয়ার প্রতি মিটার যার মানে একটি r রেডিয়াস এর ফ্লাক্স লাইনের জন্য যেমন এই ডায়াগ্রামের এখানে আছে এটি হলো রেডিয়াস এটি ফ্লাক্স লাইন r এর রেডিয়াস এটি ফ্লাক্স লাইনের রেডিয়াস r এবং এটি ইউনিফর্ম এটি বৃত্তাকার সুতরাং এটির সারকাম্ফেরেন্স হল 2 π r যা আসলে দৈর্ঘ্য l 2 π r অতএব H এটি হবে I 2 π r এটি অ্যাম্পিয়ার প্রতি মিটার এটি অ্যাম্পিয়ারের সূত্র তাই আমি এটা ক্লিয়ার করে দিই সুতরাং এটি আসলে যাকে বলে H I 2 π r অ্যাম্পিয়ার প্রতি মিটার যা হলো অ্যাম্পিয়ারস ল Amperes Law এখন ফ্লাক্স ডেনসিটি B বোঝা গেছে এই ক্ষেত্রের এই ফিল্ড ডেনসিটি হলো মিডিয়ামের একটি বৈশিষ্ট্য সুতরাং বায়ু বা যেকোনো নন ম্যাগনেটিক মিডিয়ামের জন্য ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি এবং ম্যাগনেটাইজিং ফোর্সের রেশিও হলো কনস্ট্যান্ট অর্থাৎ B যদি ফ্লাক্স ডেনসিটি হয় এটি টেসলা বা ওয়েবার প্রতি মিটার 2 এটি ইউনিট এবং H ম্যাগনেটিক ফিল্ড অ্যাম্পিয়ার প্রতি মিটার অ্যাম্পিয়ার বা পরে আমরা দেখব যে এটি প্রতি মিটারে অ্যাম্পিয়ার টন যাতে BH কনস্ট্যান্ট তাহলে এটি ফ্লাক্স ডেনসিটি ম্যাগ্নেটাইজিং ফোর্স এর রেশিও সবসময় কনস্ট্যান্ট এবং এই কনস্ট্যান্ট কে 0 বলা হয় তাই ফ্রী স্পেসের পার্মিয়াবিলিটি বা ম্যাগনেটিক স্পেস কনস্ট্যান্ট একে ফ্রী স্পেসের পার্মিয়াবিলিটি বা ম্যাগনেটিক স্পেস কনস্ট্যান্ট বলে এবং 0 হয় 4 π 10 7 ওয়েবার প্রতি অ্যাম্পিয়ার মিটার বা এটি হেনরি প্রতি মিটার হয় এই ইউনিট বা এই ইউনিট ওয়েবার প্রতি অ্যাম্পিয়ার মিটার বা হেনরি প্রতি মিটার সুতরাং B 0 H B হল ফ্লাক্সের ঘনত্ব এটি 0 H এবং এটি ওয়েবার প্রতি মিটার 2 বা টেসলা এটি ইউনিট সুতরাং ফ্রী স্পেস ছাড়া অন্য সকল মিডিয়ার জন্য আসলে B 0 r H সুতরাং যেখানে r হল রিলেটিভ পারমিয়াবিলিটি এবং এটি হবে r জিনিসের ফ্লাক্স ডেনসিটি ভ্যাকুয়ামের ফ্লাক্স ডেনসিটি সুতরাং এটি একটি মাত্রাবিহীন পরিমাণ কারণ নিয়ামেরেটরও ফ্লাক্স ডেনসিটি ডিনোমিনেটরও ফ্লাক্স ডেনসিটি তাই এটি মূলত ডাইমেনশনলেস কনস্ট্যান্ট সুতরাং উপাদানের ফ্লাক্স ডেনসিটি তাই ভ্যাকুয়ামে ফ্লাক্স ডেনসিটি সুতরাং ম্যাগনেটিক মেটেরিয়ালের প্রকার অনুযাই পরিবর্তিত হয় r এবং যেহেতু এটি ফ্লাক্স ডেনসিটিগুলির রেশিও যেটা আমি বলেছিলাম এটির কোনো ইউনিট নেই এটি ডাইমেনশনলেস এছাড়াও লিখতে পারেন যে B H 0 এর পরিবর্তে লিখতে পারেন H যেকোন উপাদানে যাকে বলে যে কোন উপাদানে সুতরাং যেখানে 0 r একে এবসলিউট পার্মিয়াবিলিটি বলা হয় সুতরাং 0 r এবং ইউনিফর্ম ফ্লাক্স ডেনসিটির জন্য এই জায়গায় যে ফ্লাক্স সেটা B A B হল ফ্লাক্স ডেনসিটি ধরুন ওয়েবার প্রতি মিটার 2 এবং A হল এরিয়া এটি 2 মিটার তাই B A এটি ওয়েবার সুতরাং এটি সহজ এগুলি সহজ la এর জন্য যাতে B H 0 r এবং B A এখন ম্যাগনেটিক সার্কিট এখন আসুন আমরা ফেরোম্যাগনেটিক উপাদানের একটি টরয়েডাল রিং বিবেচনা করি যেখানে 1 এর বেশি এটি হতে পারে লোহা এটি হতে পারে কোবাল্ট এবং নিকেল ইত্যাদি সুতরাং এটিকে একটি টরইডাল রিং বলা হয় এখন এটি একটি সার্কিউলার রিং তাই আমরা কি করবো যাকে বলে মীন পাথ সেটা এটি আসলে মীন ফ্লাক্স পথ আমরা মীন ডিসটেন্স নেব সুতরাং এখান থেকে মীন রেডিয়াস অবধি হলো ক্যাপিটাল R এবং এটি হল কোর সার্কুলার কোর তাই এটির ডায়ামিটার হল d যদি এর ডায়ামিটার হয় d তাহলে এরিয়া হবে π4 d 2 যদি এটি একটি মিটার হয় তাহলে হবে মিটার 2 যদি d মিটারে হয় এটি সেই ক্রস সেকশনাল এরিয়া এটি সার্কুলার এই মীন ফ্লাক্স যাকে বলবো মীন ফ্লাক্স পাথ এবার এটা ক্লিয়ার করে বলি আমাকে একটু উপরে যেতে হবে এখন যদি দেখেন এই ডায়াগ্রামটি দেখেন এটি কয়েল যেটা এর গায়ে পেঁচানো আছে যাকে বলে টরয়েডাল রিং এখন কারেন্ট আসলে এটিতে প্রবেশ করছে এই কারেন্টটি প্রবেশ করছে এই রিংটি N সংখক ঘোরানো আছে সুতরাং যখনই এখন এখানে বুঝতে হবে যে আমি এই 1 টিকে 90o রিসলভ করতে পারব না আমি বলব যে প্রথম জিনিসটি হল যে এটি লিকেজ ফ্লাক্স অংশ এটাকেও সমাধান করা হয় এবং তারপর এটি হল মীন ফ্লাক্স পাথ এখন প্রশ্ন হল যে এটি একটি কয়েল যদি একটি কয়েল থাকে তাহলে এইভাবে কয়েলটি পেঁচিয়ে দিন এইভাবে কয়েলটি ধরুন এবং এটি হল কারেন্ট যেটি প্রবেশ করছে প্রবেশ করছে এই কারেন্টটি এটি হল কারেন্ট এবং অবশেষে কারেন্টটি বেরিয়ে যাচ্ছে সুতরাং যদি কন্ডাক্টরটিকে এভাবে ধরে তাহলে এটি হবে মীন ফ্লাক্স পাথের ডাইরেকশন এটি ফ্লাক্স পাথের ডাইরেকশন যদি আমি উদাহরণস্বরূপ এই কন্ডাক্টরটিকে ধরা হয় এই কয়েলটিকে যদি এভাবে ধরি তাহলে এটি ফ্লাক্স পাথের দিকে হবে সুতরাং যদি আমি এটিকে এভাবে করি তাই এই কারণেই এটি আমার ডিরেকশনে এটি হল মানে আমি বলতে চাইছি যে এটি কারেন্টের ডিরেকশন এ এটিকে ধরলাম এবং তারপর এই থাম্বটি ফ্লাক্স পাথের ডাইরেকশন হবে সুতরাং এই ক্ষেত্রে যদি এটিকে এইভাবে করা হয় হাত দিয়ে তাহলে এটাকে বলা যায় যে ওয়াইন্ডিং বাই হ্যান্ড তাহলে থাম্ব হবে ফ্লাক্স পাথের ডাইরেকশন সুতরাং এটি মীন ফ্লাক্স পাথ এবং কিছু লিকেজ থাকবে তাই এই লাইনটিও কিছু লিকেজ ফ্লাক্স পাথ সুতরাং এটি আসলে আসছে এটি আসলে থাম্ব এর ডাইরেকশনের মতো যদি হাত দিয়ে ধরা হয় সুতরাং এটি আসলে I এবং এটি হল N টার্নস এবং এটি একমাত্র জিনিস ফ্লাক্স পাথের ডিরেকশনটা বোঝা দরকার সুতরাং এবং এটাকে মীন ফ্লাক্স পাথ বলা হয় এবং যাই কোর নিক না কেন এটি মীন রেডিয়াস বা মীন লেংথ নেবে উদাহরণ স্বরূপ এখান থেকে এটার থিকনেস ধরুন যদি আমরা এইটার থিকনেস কে যা ই হোক না কেন মীন পাথ ধরি এখান থেকে এখান পর্যন্ত মীন পাথ হিসাব করবেন কারণ আমরা মীন দেখবো ধরে নিন এটি ইউনিফর্ম ক্রস সেকশন মানে মীন ফ্লাক্স পাথ দেখুন সুতরাং এটি আমার মীন ফ্লাক্স পাথ সুতরাং পরে দেখব যে DC সার্কিট ভোল্টেজ কারেন্ট এর ম্যাগনেটিক সার্কিটের উপর কি রেজিস্ট্যান্স ফ্লাক্স লাইনের ডিরেকশন সাথে তার সাদৃশ্য সেগুলো কি পরিমাণ যায় সাথে সাদৃশ্যপূর্ণ সুতরাং এর মানে এইটা রেডিয়াস মানে রেডিয়াস R ডায়ামিটার এর সর্কিউলার ক্রস সেকশন হলো d সুতরাং এই ক্ষেত্রে রিং টাকে বলা হচ্ছে কোর যেটায় একটি কয়েল পেঁচিয়ে দিলে সেটি এক্সসাইটেড হবে আমি বলেছিলাম যে এটি N টার্ন হলে কারেন্ট বহন করে সুতরাং এর মানে হল কোরের ফ্লাক্স লাইনগুলিতে কারেন্ট আছে যা হলো Fm N সুতরাং এটি আসলে এখানে এটি N সংখক ঘোরানো এটি হলো I সুতরাং ম্যাগনেটাইজিং ফোর্স বা কখনও কখনও যাকে বলা হয় m m f মানে Fm ধরুন N I অ্যাম্পিয়ার টার্নস অ্যাম্পিয়ার টার্নস যদি অ্যাম্পিয়ার I হয় এবং টার্ন হয় N তাহলে এগুলিকে একসাথে বলা হবে অ্যাম্পিয়ার টার্ন এখন কসেটিভ কারেন্ট কি আমি আপনাকে বলেছিলাম যে এই কসেটিভ কারেন্ট মানে একটি ম্যাগনেটিক ফ্লাক্স উপস্থিতির জন্য ম্যাগনেটিক সার্কিটের উপর যে প্রভাব পড়ে এই কারণেই এটিকে একটি কসেটিভ কারেন্ট বলে তাই এই ফ্লাক্স কে প্রতিষ্ঠা করা হলো সুতরাং এটি ম্যাগনেটোমোটিভ ফোর্স হিসাবে পরিচিত কখনও কখনও এটিকে বলা হয় m m f তাই ম্যাগনেটোমোটিভ ফোর্স সুতরাং Fm হলো আসলে ম্যাগনেটোমোটিভ ফোর্স কখনো কখনো এটাকে m m f বলে সুতরাং সিমেট্রি বলতে কোরে এই H টি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কারণ এটি প্রতিটি ফ্লাক্স লাইনকে জড়িয়ে আছে এবং ক্যাপাটাল R রেডিয়াসের ফ্লাক্স লাইনের জন্য ম্যাগনেটটাইজিং ফোর্স বা ম্যাগনেটটাইজিং ইনটেনসিটি এটি লেখা যেতে পারে H N I 2 π R আগে লেখা যেত I 2 π r কিন্তু এখানে N সংখক টার্ন আছে তাই এটি এখন হবে H N I 2 π R সুতরাং N I হল অ্যাম্পিয়ার টার্ন এবং এটি দৈর্ঘ্য তাই প্রতি মিটারের অ্যাম্পিয়ার টার্ন এবং তারপর N I Fm এখানে আমরা নির্ধারন করেছি Fm N I সুতরাং এখানে প্রতিস্থাপন এটি হবে Fm 2 π R অ্যাম্পিয়ার বাঁক প্রতি মিটার বা H Fm l অ্যাম্পিয়ার বাঁক প্রতি মিটার লিখতে পারে যে l প্রকৃতপক্ষে গড় প্রবাহ পথের দৈর্ঘ্য যা সেই পরিধি যা 2 π R তাই H Fm l সুতরাং এর পরে হলো মীন ফ্লাক্স ডেনসিটি এটা জানেন যে B H তাই কিন্তু H Fml সুতরাং B Fm l ওয়েবার প্রতি মিটার 2 বা টেসলা হয় এটা বা এটা ইউনিট এখন ফ্লাক্স A B A হল ক্রস সেকশনাল এরিয়া এবং B হল ফ্লাক্স ডেনসিটি সুতরাং A B তাহলে B Fm l সুতরাং Fm l সুতরাং তার মানে ফাই φ লিখতে পারি Fm l A বা লিখতে পারি Fm R বা লিখতে পারি P Fm সুতরাং R আসলে হলো lA M এটি ওয়েবার প্রতি অ্যাম্পিয়ার টার্ন এটি ইউনিটি একে বলা হয় ম্যাগনেটিক সার্কিটের রিলাক্টান্স এটিকে ম্যাগনেটিক সার্কিটের রিলাক্টান্স বলা হয় অথবা P 1 R একে বলা হয় ওয়েবার প্রতি অ্যাম্পিয়ার টার্ন সুতরাং এখানে এটি হল R যেটা হল ওয়েবার প্রতি অ্যাম্পিয়ার টার্নস এবং P হল R এর রেসিপ্রকাল রিলাকটেন্স এটি কেবল ওয়েবার হবে এই ইউনিটটি ওয়েবার হবে বা এই ম্যাগনেটিক সার্কিটের ফিজিক্যাল পারমিয়েন্সের অ্যাম্পিয়ার টার্ন সুতরাং আসলে DC সার্কিটে যদি তুলনা করি যে Fm আসলে DC সার্কিটের ভোল্টেজের মতো হয় emf এখানে এটি m m f এখন আসলে DC সার্কিটে যদি এটি একটি কারেন্ট হয় এখানে ম্যাগনেটিক সার্কিটের অনুরূপ হলো একটি ফ্লাক্স আর DC সার্কিটে R হল রেজিস্ট্যান্স কিন্তু ম্যাগনেটিক সার্কিটে সেটা হল রিলাক্টেন্স এটা একটা সাদৃশ্য মাত্র এবং DC সার্কিটে পারমিয়েন্স g 1 R এখানে কন্ডাক্টেন্স হল পারমিয়্যান্স মানে 1R যেটা ওয়েবার পার অ্যাম্পিয়ার টার্ন তাই ম্যাগনেটিক সার্কিটের পারমিয়েন্স সুতরাং এর মানে যদি আমি এটিকে একটি ট্যাবুলার আকারে রাখি এই সাদৃশ্যর ব্যাপারটা তাহলে ইলেকট্রিকাল সার্কিটগুলি ধরুন emf E হলো ম্যাগনেটিক সার্কিটের একটি ভোল্ট এটি Fm এর সাথে সাদৃশ্যপূর্ণ কারেন্ট এখানে হলো ম্যাগনেটিক সার্কিটের I অ্যাম্পিয়ার এর সাথে অ্যানালগাস হল ফ্লাক্স ওয়েবার এখন প্রতি ইলেকট্রিক সার্কিটে রেসিসটেন্স R ওহম প্রতি ম্যাগনেটিক সার্কিটে রিলাক্টেস R অ্যাম্পিয়ার টার্ন প্রতি ওয়েবার বা হেনরি বা রেসিপ্রোকালে সময় রেফার করুন 1603 হেনরি টু দা পাওয়ার H 2 দা পাওয়ার এর মানে হল 1 হেনরি এবং কারেন্ট I E R যেটা জানেন যে emf R এবং এখানে ফ্লাক্স এছাড়াও এটি সেই Fm R এর সাথে সাদৃশ্যপূর্ণ কারণ Fm E এর সাথে সাদৃশ্য এবং R হলো রিলাক্টেনস R রেসিসটেন্স এর সাথে সাদৃশ্যপূর্ণ সুতরাং FmR তাই এটাকে আসলে mmf রিলাক্টেনস বলা হয় এখানে এটি emf রেসিসটেন্স মানে mmf রিলাক্টেনস এবং R জানেন rho lA রিলাক্টেনস এর ক্ষেত্রে এটি lA তাই lA 0 r যাকে বলে ইলেক্ট্রিক্যাল সার্কিট এবং ম্যাগনেটিক সার্কিট থেকে পাওয়া সাদৃশ্য তাই এখন যদি DC সার্কিটটিকে ম্যাগনেটিক সার্কিট করে দেওয়া হয় এভাবে তাহলে এটি হল Fm এবং এটি হলো এটি হলো R দেখি আমি কন্ডাক্টরটি ধরতে পারি তাহলে এই থাম্বটি ফ্লাক্সের ডিরেকশনে হবে তার মানে ফ্লাক্স লাইন ধরুন এটি আমার ফ্লাক্স লাইন এটি আমার ফ্লাক্স লাইন সুতরাং যেহেতু এটি ডিরেকশন কারেন্ট আসলে পজিটিভ টার্মিনাল থেকে যায় রেফার টাইম 1750 ইলেকট্রিক সার্কিটের দিকে ধরুন DC সার্কিট পজিটিভ টার্মিনালের জন্য যে কোন ভোল্টেজের সোর্সকে নিন যে এই কারেন্টটি আসলে পজিটিভ টার্মিনাল থেকে বেরোচ্ছে তার মানে এটি হল আমার এবং তারপর এই হল আমার তাহলে এটি হবে আমার Fm Fm এই N I l যেটা হল প্রতি মিটারে যতগুলো অ্যাম্পিয়ার টার্ন থাকে এর মানে হল দেখতে হবে যে কোন দিকে ফ্লাক্স নিতে হবে সুতরাং যদি কন্ডাক্টরটা ধরা হয় তাহলে ফ্লাক্স আসছে এবং তারপর রিলাকটেন্স রাখুন এবং সার্কিটটি বন্ধ করুন এবং এটিকেই এর ডিরেকশন বলা হয় সুতরাং আসলে এটি আসলে Fm সুতরাং আসলে Fm রিলাকটেন্স এবং Fm N I l সুতরাং যখনই ফ্লাক্স মানে যখনই কোন ডিরেকশনে নেওয়া হয় দেখবেন যে ফ্লাক্স এভাবে চলে যাচ্ছে তাহলে এটি হবে এটি হবে সাদৃশ্যের জন্য কিন্তু যদি অন্যভাবে দেখা যায় যদি এইভাবে ফ্লাক্স এর দিকটি দেখা যায় তাহলে এটি হবে আর এটি হবে এটি ফ্লাক্স এর ডিরেকশন বোঝা গেছে আমার মনে হয় এটা বোঝা গেছে তাই আমি এইটা করবো সুতরাং একবার এটি বুঝতে পারলে ম্যাগনেটিক সার্কিটটি খুব সহজ মনে হবে তাই এই কারণেই সার্কিটটিকে DC সার্কিটের সাদৃশ্য আঁকা হয়েছে এটি DC সার্কিটের অনুরূপ তাই Fm রিলাকটেন্স সুতরাং এইভাবে সার্কিট আঁকতে পারেন এমনকি আমরা একটি বা দুটি সমস্যা দেখবো যে কিভাবে এই ধরনের সার্কিট ব্যবহার করে সমাধান করা যায় সুতরাং এটি একটি DC সার্কিট যা ম্যাগনেটিক সিস্টেমের সঙ্গে অ্যানালগাস বা অনুরূপ এর পরেরটি হল খুব সাধারণ বিষয় পরেরটি হল ফ্রিংগিং এটি হল ফ্রিংগিং ফ্লাক্স যা হলো এয়ার গ্যাপ এবং এই কোরটি এটি আরেকটি কোর এর মধ্যে কিছু এয়ার গ্যাপ আছে সুতরাং এটা আসলে যদি এদিকে লক্ষ্য করুন ফ্লাক্স ডেনসিটি ইউনিফর্ম নয় একটি বিশেষ কোণে এটি কোনো ভিন্ন পথ নেবে সরাসরি এখান থেকে এখানে যাচ্ছে না এটি কোনো ভিন্ন পথে যাচ্ছে সুতরাং এর মানে হল একটি ম্যাগনেটিক কোরের একটি এয়ার গ্যাপে ফ্লাক্স ফ্রিঞ্জগুলো থাকে আশেপাশের জায়গায় দুঃখিত আশেপাশের এয়ার পাথ যেমন চিত্র 4 এ দেখানো হয়েছে সুতরাং এটি এইরকম এটি এইভাবে নিচ্ছে এটি মূলত নন লিনিয়ার সুতরাং এখানে রিলাকটেন্স থাকায় এটি ব্যবধানের সাথে তুলনীয় ফলাফল হল এয়ার গ্যাপে নন ইউনিফর্ম ফ্লাক্স ডেনসিটি যা বাহ্যিকভাবে কমছে মানে আমি বলতে চাইছি যে এটি বাইরের দিকে কমছে সুতরাং সেই ক্ষেত্রে যাকে বলে এয়ার গ্যাপ এরিয়ার বৃদ্ধি এবং এগুলি এভারেজ গ্যাপে কমে যায় যাকে বলে এভারেজ গ্যাপ ফ্লাক্স ডেনসিটি ফ্রিংজিং এফেক্ট কোর ফ্লাক্স প্যাটার্নগুলিকে কিছুটা গভীরে প্রভাব ফেলে এবং ফ্রিজিং এর প্রভাব এয়ার গ্যাপের দৈর্ঘ্যর সঙ্গে বৃদ্ধি পায় আমি বলতে চাইছি যে এটা দৈর্ঘ্যের উপর নির্ভর করে সুতরাং আমি বলতে চাইছি যে যদি ধরুন এই এয়ার গ্যাপের দৈর্ঘ্য বেড়ে যায় তবে ফ্রিজিং এর প্রভাবও বৃদ্ধি পাবে সুতরাং এই ধরণের যদিও এই কোর্সে এটা বিশদভাবে পড়ানো হবে না এটি আমরা পড়বো না কেবল একটি ধারণা দেওয়ার জন্য যে ফ্লাক্স ডেনসিটি অভিন্ন নয় একটি কার্যকর বায়ু এই ফ্রিঞ্জ এর কারণে কার্যকরী এলাকা কমে যাচ্ছে তাই এটিকে বলা হয় ফ্রিজিং এখন পরেরটি হিস্টেরেসিস লুপ এখানে হিস্টেরেসিস লুপ কী তা বুঝতে হবে কারণ ম্যাগনেটিক সার্কিট আমরা এটি দেখব তাহলে এটি হিস্টেরেসিস লুপ সুতরাং ম্যাগনেটিক আমরা দেখবো যেটিকে হিস্টেরেসিস লুপ বলে ধরুন ফিগার 5 এ এটি আঁকা হয়েছে এখন ধরুন একটি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল যা সম্পূর্ণরূপে ডিম্যাগনেটাইজড যেটি হল একটি যার মধ্যে B H 0 এখন সাধারণত যদি এটি করতে চান যে ফেরোম্যাগনেটিক উপাদানটিকে সম্পূর্ণরূপে ডিম্যাগনেটাইজ করতে চান তাহলে যা করতে হবে তা হল চিত্রে B H 0 করতে হবে যার মানে আমাকে 0 হতে হবে যদি H 0 হয় আমাকে হতে হবে I মানে 0 সব তাহলে কি করা যায় তাই এটাকে B H 0 করলে ম্যাগ্নেটাইজিং কারেন্টকে রিভার্স করলে যেমন I অনেক বার যখন একই সময়ে ধীরে ধীরে কারেন্ট কমিয়ে শূন্যে নামিয়ে আনা হয় এর মানে অনেকবার দেখতে হবে অনেকবার ম্যাগনেটাইজিং কারেন্টের ডিরেকশনটি বিপরীত করতে হবে আমি বলতে চাইছি যে অনেক বার এবং যখন একই সময়ে ধীরে ধীরে কারেন্টকে শূন্যে নিয়ে আসতে হবে তবেই আমরা পাবো B H 0 এবং চৌম্বক ক্ষেত্রের শক্তি H এর ক্রমবর্ধমান মান এবং সংশ্লিষ্ট ফ্লাক্স ঘনত্ব B পরিমাপ করা হয়েছে সুতরাং এই ক্ষেত্রে সম্পূর্ণরূপে যা ঘটবে যাকে ডেম্যাগনেটাইজ বলা হয় যে ফেরোম্যাগনেটিক উপাদান তাই এর মানে হল এটি 0 থেকে শুরু হচ্ছে এখন যা করতে পারি তা হল এখন আমি যা করছি তা হল এটি তৈরি করার পরে চেষ্টা করছি এইচ বাড়ানোর চেষ্টা করছে সুতরাংH মানে কারেন্ট বাড়ানো হবে তাহলে এই একটি পথ অনুসরণ করবে o g b সুতরাং সেই ক্ষেত্রে কী ঘটবে যে H এখন ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ H এর ভ্যালু যদি বাড়ানো হয় এবং সংশ্লিষ্ট ফ্লাক্স ডেনসিটি B মাপা হয় তো এর মানে হলো এখন H এর মান বাড়ছে তাহলে অরিজিন মানে 0 থেকে শুরু করলে কারণ সম্পূর্ণভাবে যাকে বলে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে ডিম্যাগ্নেটাইজ করা হয়েছে এখন H বেড়ে যাচ্ছে মানে আমি বলছি যে কারেন্ট বাড়ছে সুতরাং সেই ক্ষেত্রে কারেন্ট বাড়াতে থাকলে কী ঘটবে ডোমেইনগুলি আসলে অ্যালাইন হতে শুরু করে এবং এর ফলে B এবং H এর মধ্যে সম্পর্ক দেখানো হয় এই কার্ভ o g b দিয়ে সুতরাং এটি কার্ভ ogb এটি মধ্যরেখা এই মিডল কার্ভ ogb ধরুন এটি H অবধি পৌঁছেছে এখন যদি এখানে আসি এখন o y তে যেমন দেখানো হয়েছে H এর একটি নির্দিষ্ট ভ্যালুতে বেশিরভাগ ডোমেইন অ্যালাইন হবে এবং ফ্লাক্স ডেনসিটি আরও বাড়ানো কঠিন হয়ে যায় ম্যাটেরিয়ালটি স্যাচুরেটেড বলা হয় তাই এভাবে স্যাচুরেশন ফ্লাক্স ডেনসিটি বলতে বোঝায় যে এটি বাড়ছে এখন কারেন্ট ক্রমবর্ধমান একটি ভ্যালুতে পৌঁছাবে যেটা হল o y এটি হল o এবং এটি হল y o y সুতরাং এর পরে যদিও Hmax কে বাড়ানোর চেষ্টা করা হয় বাড়ানোর চেষ্টা করা হয় তাহলে দেখব যে ফ্লাক্স ডেনসিটি বাড়ছে না তাই বলা যেতে পারে যে এটি স্যাচুরেটেড তাই জন্য এখানে লেখা হয়েছে যে এর পরে ফ্লাক্স ডেনসিটি আর বাড়বে না এবং বলা যেতে পারে যে মেটেরিয়ালটি স্যাচুরেটেড এটি এখন স্যাচুরেটেড এইভাবে হল স্যাচুরেশন ফ্লাক্স ডেনসিটি B r সুতরাং এটি আমার Hmax এবং এটি আমার Bmax এবং এটিকে বলা হয় Bmax এটি স্যাচুরেটেড এখন এবং একটা জিনিস আছে এই B r এটাকে স্যাচুরেটেড বলে পড়বেন না এটা আসলে পরে দেখবেন যে এটা আসলে B রেসিডুয়াল তাই যাই হোক সেটায় পরে আসব তাই এটি 1 মিনিট আমাকে এই জিনিসটি তাহলে এর পরে কি করব যে এখন যদি H এর মান এখন কমে যায় তবে এটি কমানোর চেষ্টা করুন এটি দেখা যায় যে ফ্লাক্স ডেনসিটি কার্ভ b c কে অনুসরণ করে এখন যখন b c কমানোর চেষ্টা করা হয় বা যদি বলি কারেন্টকে কমানোর চেষ্টা করা হয় ধরুন আমি যখন এদিকে যাচ্ছি এই কার্ভে যেখানে কারেন্ট কমছে তাই এটি এই দিকে যাচ্ছে সুতরাং আমরা দেখব যখন H 0 এই উপাদানে কিছু ফ্লাক্স থাকবে এটাকে আসলে রেসিডুয়াল ফ্লাক্স বলে সুতরাং এটি o c আসলে o থেকে c মানে B r এটি আসলে রেসিডুয়াল ফ্লাক্স সুতরাং যদিও H 0 তবে কিছু রেসিডুয়াল ম্যাগনেটিসম থাকবে এটিকে বলে রেসিডুয়াল ফ্লাক্স এবং এটিই রেসিডুয়াল ফ্লাক্স ডেনসিটি এখন এর পরেও যদি কারেন্টের দিকটি যদি বিপরীত হয় এখন এই দিকটি সরছে কোনো একটি পয়েন্ট o d তে আসবে যে এটি পয়েন্ট o d সুতরাং এর কিছু মান বিপরীত দিকে থাকবে যে H মান বা কারেন্টের ডিরেকশন উল্টো দিকে হয়ে যাচ্ছে সেই সময়ে এই আমরা দেখবো যে এই মানটি এই মানটি যাকে বলে এই ফ্লাক্স ডেনসিটি এই মানটি ধীরে ধীরে 0 এ আসছে সেই সময় এই পয়েন্টে দেখবো B 0 তো কি হচ্ছে প্রথমেই এটা এখান থেকে বাড়ছে এটি স্যাচুরেশনে পৌঁছাবে যাকে স্যাচুরেশনকে ফ্লাক্স ডেনসিটি বলে তারপর এই Bmax তারপর কারেন্টের ডিরেকশন রিভার্স করা হচ্ছে যখন রিভার্স করা হচ্ছে তখন হচ্ছে তার মানে কারেন্ট কমে যাচ্ছে এখন কারেন্ট কমছে রিভার্স হচ্ছে না কারেন্ট কমছে সুতরাং এখানে এই মুহুর্তে কিছু রেসিডুয়াল ফ্লাক্স সেখানে থাকবে আরও যদি কারেন্টের দিক রিভার্স করা হয় তাই এটি এই অংশে আসবে যেখানে আমরা দেখবো যে H এর ভ্যালু নেগেটিভ হবে এবং ফ্লাক্স ডেনসিটি এই পয়েন্টে 0 হবে একই ফিলোসফি এখানে ঘটবে যে যদি আমরা আরও যাই মানে নেগেটিভ ডিরেকশনে কারেন্টটা বাড়িয়ে দিই আমি বলতে চাইছি এই জিনিসটা যেভাবে এটি এখানে পৌঁছেছে ঠিক সেভাবেই এটি এই পয়েন্টে আসবে যেমন স্যাচুরেটেড পয়েন্ট এবং আবার এইদিকে আরও এগিয়ে যাচ্ছে যেটা আবার এই নেগেটিভ কারেন্টের সাথে এই দিকে যাচ্ছে ধীরে ধীরে কমে আসছে এবং এই পয়েন্টে এসে পৌঁছাচ্ছে তাই আবার কিছু রেসিডুয়াল ম্যাগনেটিসম এখানে থাকবে এবং পরিশেষে এই পয়েন্টের পরে আবার আগের মতই দেখুন এটি এভাবে আসবে এবং অবশেষে এটি এভাবে আসবে সুতরাং এইভাবে B H লুপ সম্পূর্ণ হবে সুতরাং এটিকে আসলে একটি ফেরোম্যাগনেটিক উপাদানের B H কার্ভ বলা হয় তো এই জিনিসটা কী আছে কী বুঝেছি আমরা এটি পাল্টায়নি এটি একটি ম্যাগনেটিক সার্কিটের মতোই তাহলে এটি ব্যাখ্যা করতে হবে একটু বুঝতে হবে তাহলে এর মানে এখানে সবকিছু দেওয়া আছে এখান থেকে এটি শুরু হবে কিন্তু অবশেষে এটি এইভাবে যাচ্ছে সুতরাং আমি এখানে যা লিখেছি এবং যা যা বলব তা স্টেপ বাই স্টেপ দেখুন এবং এটিই এর পেছনের ফিলোসফি তো এখানেও আমি যা যা বলেছি সবই এখানে লেখা আছে এবং একটি জিনিস হল যে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ অর্থাৎ o d প্রয়োজন হয় রেসিডুয়াল ম্যাগনেটিসমকে সরাতে তাকে কোয়ার্সিভ ফোর্স বলে সুতরাং এই সময় এই ভ্যালুতে এই ভ্যালুটি আসলে ভ্যালুটি হলো এইটি এটা হল o d এটি o d এই অংশটি এটি হলো ফ্লাক্স ডেনসিটিকে 0 করার জন্য যা ফ্রী স্টেপের প্রয়োজন হয় এই o d এর প্রয়োজন হয় মানে H o d এটি নেগেটিভ ভ্যালু হবে এটিকে আসলে বলা হয় কোয়ারসিভ ফোর্স এটি আমাকে ক্লিয়ার করতে দিন সুতরাং এটি আসলে এইটা যে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ o d র প্রয়োজন রেসিডুয়াল ম্যাগগ্নেটিসমকে সরানোর জন্য তাকে বলে কোয়ারসিভ ফোর্স সুতরাং হিস্টেরেসিস এবং এডি কারেন্ট লস যখন ম্যাগনেটিক পদার্থগুলি ফাক্স ডেনসিটির সাইক্লিক পরিবর্তনের মধ্য দিয়ে যায় তখন এদের মধ্যে হিস্টেরেসিস এবং এডি কারেন্ট পাওয়ার লস হয় যেটা একসাথে কোর লস হিসাবে পরিচিত কোর লস মানে হিস্টেরেসিস লস এডি কারেন্ট লস এই টপিকের পরে যেটা আমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে দেখবো তাই এবং এটি তাপ হয়ে আসে সুতরাং তাপমাত্রা বৃদ্ধি রেটিং এবং ট্রান্সফরমারের কার্যকারিতা নির্ধারন করার জন্য কোর লস গুরুত্বপূর্ণ এটি দেখবো মেশিন এবং অন্যান্য AC চালিত ইলেক্ট্রোকে ইলেক্ট্রোম্যাগনেটিক ডিভাইস বলা হয় সুতরাং হিস্টেরেসিস এর জন্য যে পাওয়ার লস হয় সেটা আসলে এম্পিরিকাল la key র জন্য বা K h f Bmax টু দা পাওয়ার n যাকে V ওয়াট বলে সুতরাং V ভোল্টেজ নয় V হল উপাদানটির মান সুতরাং K h হল মূল উপাদানের কনস্ট্যান্ট n স্টেইনমেটজ কনস্ট্যান্ট পরিসীমা হলো 15 20 টিপিক্যাল ভ্যালু হল 16 তাই একে স্টেইনমেটজ কনস্ট্যান্ট বলা হয় এবং V মিটার কিউবে উপাদানটির ভলিউম এই V আসলে মিটার কিউবের ভলিউম এবং f সাপ্লাই ফ্রিকোয়েন্সি হলো হার্টজ এটি f হার্টজে এটি হিস্টেরেসিস লসের জন্য fo la একইভাবে এডি কারেন্টের জন্য পাওয়ার লস দেওয়া আছে এটি Ke f 2 Bmax 2 V ওয়াট কিছু উপাদানের জন্য এটি ডিরাইভ করা যেতে পারে তবে এখানে এটি ডেরিভেশন এবং অন্যান্য জিনিষ দেওয়া নেই শুধু মনে রাখবেন যে Ke হল f 2 Bmax 2 V ওয়াট সুতরাং Ke হল কোর এর ক্যারেকটিরিস্টিক কনস্ট্যান্ট সুতরাং এই পর্যন্ত এটাকে বলবো ম্যাগনেটিক সার্কিট সম্পর্কীত সামান্য কিছু এখন পরেরটি হলো ম্যাগনেটিকালি কাপল্ড সার্কিট সুতরাং যখন দুটি লুপ একসাথে বা আলাদা অবস্থায় এদের মধ্যে একটির তৈরী ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে একে অপরকে প্রভাবিত করে তখন এদেরকে বলা হয় ম্যাগনেটিকালি কাপল্ড ধরুন দুটি লুপ আছে তাদের মধ্যে যোগাযোগ সহ বা যোগাযোগ ছাড়াই কিন্তু এর মধ্যে একটি লুপ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এবং তার মাধ্যমে একে অপরকে প্রভাবিত করে তবে সেগুলিকে ম্যাগনেটিকালি কাপল্ড বলা হয় তারপরে দুটি লুপ আছে যদি একটি লুপ বহন করে এমন কারেন্ট যেটি সময়ের সাথে পরিবর্তন হয় এবং আরেকটি লুপে কিছু ফ্লাক্স আছে এবং কিছু ফ্লাক্সকে অন্য কয়েলের সাথে সংযুক্ত করবে এবং সেগুলিকে আসলে ম্যাগনেটিকালি কাপল্ড বলা হয় এখন মিউচ্যুয়াল ইন্ডাকটেন্স এখন যখন দুটি ইন্ডাক্টর বা কয়েল একে অপরের কাছাকাছি থাকে ম্যাগনেটিক ফ্লাক্স আমরা সার্কিট ডায়াগ্রামে পরে দেখতে পাব একটি কয়েলে কারেন্ট যে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরী করে সেটা অন্য কয়েলের সাথে লিঙ্ক হয় এবং এইভাবে অন্য কয়েলটিতে ভোল্টেজ তৈরী করে এবং এই ঘটনাটি মিউচ্যুয়াল ইন্ডাকটেন্স নামে পরিচিত এর অর্থ হল যখন দুটি ইন্ডাক্টর বা দুটি কয়েল একে অপরের কাছাকাছি থাকে তখন একটি কয়েলে কারেন্টের দ্বারা তৈরী ম্যাগনেটিক ফ্লাক্স অন্য কয়েলের সাথে লিংক করে এবং এভাবে পরের কয়েলটিতে ভোল্টেজ সৃষ্টি করে এই প্রক্রিয়াকে মিউচ্যুয়াল ইন্ডাকটেন্স বলে সুতরাং উদাহরণস্বরূপ ধরুন এটি একটি সাধারণ সার্কিট এই কারেন্টটি হলো যা কারেন্ট সোর্স দেখানো হয়েছে ধরুন i t সহজভাবে বোঝার জন্য এবং v জুড়ে ভোল্টেজ এর বাইরেও এটি হল সেই ফ্লাক্স যাকে বলে এটি একটি সময়ের সাথে পরিবর্তিত যাকে বলে পরিবর্তনশীল কারেন্ট এবং এটি হল ফ্লাক্স এবং এটির N সংখ্যক টার্ন রয়েছে সুতরাং বলা যায় যে N টার্ন সহ একটি কয়েল দ্বারা তৈরী ম্যাগনেটিক ফ্লাক্স সুতরাং এই ক্ষেত্রেও যদি কি বলা যায় যে এটি ফ্লাক্সের কি বলা যায় যে এটি ফ্লাক্সের ডিরেকশন এবং এটি N টার্ন সুতরাং সেক্ষেত্রে ফ্যারাডে এর সূত্র Faradays law অনুসারে ফ্যারাডে এর সূত্র অনুসারে তাই যে ভোল্টেজ v কয়েলে তৈরী হচ্ছে সেটা সমানুপাতিক N সংখক টার্ন এবং ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের সময় হার এর সঙ্গে যেটা হলো v N d d t তাহলে এর মানে v N d d t কিন্তু প্রশ্ন হল যে এই ফ্লাক্স এবং এটা কারেন্ট I এর উপর নির্ভর করে যদি I কমে যায় তাহলে কমবে I বাড়লে এটাও বাড়বে সুতরাং এটিকে আসলে বলা যায় I এর ফাংশন তাহলে সেক্ষেত্রে কি ঘটবে তার মানে এই ইকুয়েশনটি N d d t একটি চেইন রুল হিসাবে লিখতে পারি সুতরাং d d t লিখতে পারি d d i d i d t সুতরাং এটি dd i এবং d id t সুতরাং এই টার্মটি N d d i এটি আসলে L ইন্ডাকটেন্স যার মানে v L d i d t যা earLierও দেখেছে তাই L d i d t এবং L N L N d d i অথবা সাধারণভাবে কখনও কখনও L লিখতে পারেন আমাকে এটি ক্লিয়ার করতে দিন তার মানে কখনও কখনও লিখুন যে L N i তার মানে Li N Li N সংখ্যার জন্যও এটি প্রয়োজন সুতরাং এর মানে হল v L এবং L N d তাই কয়েলের ইন্ডাকটেন্স সাধারণত যাকে সেল্ফ ইন্ডাকট্যান্স বলা হয় সুতরাং এটি আসলে এই ধরনের কয়েলের জন্য সেল্ফ ইন্ডাকট্যান্স এবং এখানে অন্য কোন কয়েল নেই যাকে বলে এর আসেপাশে অন্য কোন কয়েল নেই তাহলে এর পরে ধরুন এগুলি দুটি কয়েল যাকে বলবো কয়েল 1 এর সাপেক্ষে কয়েল 2 এর মিউচ্যুয়াল ইন্ডাকটেন্স M 2 1 এখন এখানে একটি কারেন্টের সোর্স হলো i 1 t এদিকে নেই সুতরাং এটি ভোল্টেজ আগে ভোল্টেজ এখানে v 2 মাপা হয়েছিল এবং দুটি কয়েল আছে তাই যদি আমার মোট ফ্লাক্স লিঙ্কেজ যদি মোট ফ্লাক্স লিঙ্কেজ ধরুন কয়েল 1 এর জন্য এইটি এটি কয়েল 1 এটি আমার কয়েল 1 এবং এটি আমার কয়েল 2 এই ইন্ডাকটেন্স হলো L 1 ইন্ডাকটেন্স হল L 2 সুতরাং মোট ফ্লাক্স হল 1 সুতরাং 1 1 হল ফ্লাক্স লিঙ্কেজ যাকে বলবো এই কয়েল 1 এ ছাড়াও 1 থেকে অন্য একটি পাথে এটি কয়েল 1 এর পাশাপাশি কয়েল 2 এর সাথেও লিংক হয় এটি আসলে মিউচ্যুয়াল ফ্লাক্স সুতরাং এই 1 1 1 1 2 আসলে কি করছে 1 হল মোট ফ্লাক্স যা এটিকে লিঙ্ক করে কি বলবো যে কয়েল 1 কে লিঙ্ক করে কিন্তু 1 2 আসলে কয়েল 2 কে লিঙ্ক করে এটি হল অন্য অংশটি কয়েলের সাথে লিঙ্ক করা সুতরাং 1 1 12 এটি কয়েল 1 কে লিঙ্ক করে এবং 1 2 শুধুমাত্র কয়েল 2 কে লিঙ্ক করে সুতরাং 1 1 1 1 2 এবং যখনই বলা হয় মিউচ্যুয়াল এবং কয়েল 1 এর টার্ন এর সংখ্যা N 1 এবং কয়েল 2 এর টার্ন এর সংখ্যা হলো N 2 এবং মিউচ্যুয়াল ইন্ডাকটেন্স M 2 1 মানে 2 1 মানে কয়েল 1 এর সাপেক্ষে কয়েল 2 যখন M 2 1 বলি তার মানে কয়েল 1 উত্তেজিত হচ্ছে i 1 কারেন্টের জন্য এবং এটাই হল ব্যাপার এবং মিউচ্যুয়াল ইন্ডাকটেন্স M 2 1 খুঁজে বের করার চেষ্টা করছি এটি হল M 2 1 সুতরাং কয়েল 2 এর মিউচ্যুয়াল ইন্ডাকটেন্স M 2 1 কয়েল 1 এর সাপেক্ষে যখনই M 2 1 লিখবেন মানে এটা আসলে কয়েল 2 এর মিউচ্যুয়াল ইন্ডাকটেন্স কয়েল 1 এর সাপেক্ষে এইভাবে এটি পড়া হয় এই সাফিক্স 2 1 এর অর্থ হল মিউচ্যুয়াল ইন্ডাকটেন্স M 2 1 এখানে যাই লিখছি কয়েল 2 এর ক্ষেত্রে এবং কয়েল 1 এর সাপেক্ষে